সুপ্রভাত ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি কোর্সের পরীক্ষাগারে প্রদর্শনে আবার স্বাগতম আমি এখানে পরবর্তী যে উপকরণটি বেছে নেব তা হল থ্রেড গেজ বা পিচ গেজ সুতরাং আসল সরঞ্জামটি এখানে প্রদর্শন করার আগে আসুন আমরা এই স্ক্রু থ্রেড এর পরিভাষাটি আরো একবার মনে করে নি সুতরাং এইগুলি স্ক্রু থ্রেডের পরিভাষা এখানে আমাদের প্রধান ব্যাস গৌণ ব্যাস সর্বনিম্ন ব্যাস এবং আমাদের পিচ ব্যাস রয়েছে ঠিক আছে সুতরাং এখানে নিচু এবং উঁচু আছে আমাদের গর্ত এবং চূড়া রয়েছে ২ টি নিচু অথবা ২ টি উঁচু স্থানের মধ্যে দূরত্বটি পিচ হিসাবে পরিচিত আসলে পিচ টি একটি প্যাঁচ এর একটি ঘূর্ণনে মানে একটি সম্পূর্ণ ঘুর্ণনের অর্থাৎ ৩৬০ ডিগ্রী ঘূর্ণনের ফলে প্যাঁচটি যতটা সামনের দিকে এগিয়ে যায় আমাদের নাট্ বা স্ক্রু কত এগিয়ে যায় ঠিক আছে এটা আমাদের পিচ সুতরাং এখানে একটি কোণ রয়েছে এটি চ্যাম্পার কোণ নামে পরিচিত স্ক্রু এর শেষ প্রান্তে আমাদের চ্যাম্পার কোণ থাকে সুতরাং আমাদের এখানে বিভিন্ন কোণ রয়েছে এটি প্যাঁচের কোণ নামে পরিচিত আমাদের হেলিক্স কোণ ও রয়েছে এটি হেলিক্স কোণ ঠিক আছে সুতরাং এই 2α আমাদের প্যাঁচের কোণ সুতরাং প্যাঁচের গভীরতা হল গর্ত এবং চূড়ার মধ্যবর্তী দূরত্ব এবং প্রধান ব্যাস হল প্যাঁচের একটি কাল্পনিক বৃহত্তম ব্যাস তারপরে গৌণ ব্যাসটি একটি কাল্পনিক ক্ষুদ্রতম ব্যাস পিচ ব্যাস হল প্রধান এবং গৌণ ব্যাসের মধ্যে তাত্ত্বিক ব্যাস তারপরে আমাদের হেলিক্স কোণ রয়েছে এটি সরল প্যাঁচ বরাবর থাকে এটি সরল প্যাঁচের পিচ রেখা ও অক্ষের মধ্যবর্তী কোণ সুতরাং এটি হেলিক্স কোণ সুতরাং এইগুলি হল বিভিন্ন উপাদান এরপরের আমি আমার গেজ এই স্ক্রু গেজে আসি এটি আমাদের স্ক্রু গেজ যদি আমি এটি খুলি আপনি এখানে বিভিন্ন পাতাগুলি দেখতে পাবেন যা ফিলার গেজ এর অনুরূপ তবে পার্থক্যটি হল প্রতিটি পাতার বেধ একই তবে আমাদের আলাদা আলাদা পিচ রয়েছে বিভিন্ন প্যাঁচের পিচগুলির আকার একই এগুলি আসলে মেট্রিক এককে এ আছে এটি মেট্রিক থ্রেড গেজ আমাদের মেট্রিক থ্রেড গেজ চুরা মাপার থ্রেড গেজ থাকতে পারে তারপরে সমস্ত ধরণের প্যাঁচ মাপার জন্য আমাদের হুইটওয়ার্থ থ্রেড গেজ থাকতে পারে এবং এটি একটি মেট্রিক থ্রেড গেজ যার ০২৫ থেকে ২৫ মিমি পর্যন্ত পিচ রয়েছে এখানকার ক্ষুদ্রতম পাতায় পিচটি ০২৫ মিমি এবং বৃহত্তম পাতাটি ২৫ মিমি সুতরাং এই ফিলার গেজ বা থ্রেড গেজ হল এমন একটি উপকরণ যা খুব দ্রুত পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ খুব দ্রুত তথ্যসূত্র দেয় কতটা ফাঁকা আছে সেটি কি এই ফিলার গেজ টি আমাদের বলতে পারে আমরা ব্যবধানটি অন্য অনেক উপায়ে পরিমাপ করতে পারি যেমন আমরা যদি ব্যবধানটি যদি বড় হয় তাহলে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বা এই জাতীয় কিছু ব্যবহার করতে পারি আমরা অন্যান্য মেট্রোলজিকাল পদ্ধতি ব্যবহার করেও প্যাঁচের পিচটি পরিমাপ করতে পারি তবে কেবল থ্রেড গেজ এমন একটি যন্ত্র যা আপনাকে পিচটি কত তা দ্রুত বলে দেবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি স্পার্ক প্লাগ রয়েছে যার উপরে আমি এই স্ক্রু গেজটি ব্যবহার করব সুতরাং আমাকে এখানে কোন পাতাটি যথাযথভাবে মাপসই করা যায় সেটা দেখতে দিন আমি জানি যে এই স্পার্ক প্লাগ টিতে মেট্রিক ধরণের আকৃতি রয়েছে সুতরাং আমি এটি ব্যবহার করে দেখি এটি ১১ মিমি পিচের সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ১১ মিমি টা কিছুটা বড় হচ্ছে এটি আসলে আমার গেজের পাতার পিচটি কিছুটা বড় সুতরাং আসুন ১ মিমি নিয়ে চেষ্টা করি এটা বেশ ঠিকঠাকই লাগছে এটি সঠিকভাবে বসে গেছে এটি নিশ্চিত করার জন্য আমরা চলন সম অসম গেজের নিয়ম ব্যবহার করব সুতরাং আমার মনে হয় এটি ১ মিমি এই স্পার্ক প্লাগ এর এই স্ক্রুটির পিচটি কেবল ১ মিমি আমি এটি ০৯ মিমি ব্যবহার করে নিশ্চিত করব আপনি দেখতে পাচ্ছেন যে ০৯ মিমি টি ছোট হয়ে যাচ্ছে সুতরাং এখানে ১ মিমি টাই সঠিক পিচ সুতরাং থ্রেড গেজটি কখনো কখনো পিচ গেজ নামে পরিচিত তবে মাইক্রোমিটার ও স্ক্রু গেজ নামে পরিচিত সুতরাং এটি কোনও স্ক্রু এর প্যাঁচের পিচ বা বর্ধিত অংশ পরিমাপ করতে ব্যবহৃত হয় সুতরাং কোন স্ক্রু বা বাঁকা গর্তের প্যাঁচের পিচ নির্ধারণের জন্য পিচ গেজ ব্যবহৃত হয় এটি অভ্যন্তরীণ বা বাহ্যিক আমরা যা খুশি তাই করি উভয় প্যাঁচ পরিমাপ করতে ব্যবহৃত হতে পারে সুতরাং আমরা যে সরঞ্জামগুলি আপনাকে দেখানোর জন্য বেছে নিয়েছি তার মধ্যে একটি অন্যতম সুতরাং পরবর্তী যে উপকরণটি আমি এখানে বেছে নেব সেটি হল স্পিরিট লেভেল স্পিরিট লেভেল হল একটি স্তর নির্ণয়ের যন্ত্র যা তলগুলি অনুভূমিক বা উল্লম্ব বা স্তরের কোনও পার্থক্য আছে কি না তা দেখার জন্য ব্যবহৃত হয় এটি কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি বা ইটখোলার ইট লাইনের দেয়ালটি সোজা হচ্ছে কিনা পরীক্ষা করার জন্য ব্যবহার করে আপনি এটি হয়তো খেয়াল করেছেন এছাড়াও যান্ত্রিক মেট্রোলজিকাল গবেষণাগারে এটি কখনও কখনও ব্যবহৃত হয় সুতরাং আমাদের এখানে যে স্পিরিট লেভেল টি আছে সেটি ১২ ইঞ্চির স্পিরিট লেভেল এর দৈর্ঘ্য ১২ ইঞ্চি এটির বিভিন্ন উপাদান রয়েছে এর ভয়েল এ একটি বুদবুদ আছে এই পুরো অংশটিকেই ভয়েল বলে এবং এই নলের মধ্যে আমাদের এই বুদ্বুদ রয়েছে এটি সান্দ্র তরল এই তরলটি সাধারণত ইথানল বা রঙিন কোন কিছু ঠিক আছে এটি তরল টির সান্দ্রতা কম রয়েছে এবং এটি সাধারণত ইথানল জাতীয় কিছু অ্যালকোহল সুতরাং এটি রঙিন হয় একজন পরিষ্কারভাবে দেখতে পাবেন যে বুদ্বুদটি কেন্দ্রে রয়েছে নাকি সুতরাং এই স্পিরিট লেভেল টি তাপমাত্রার উপর নির্ভরশীল এটি ঋণাত্মক ২০℃ থেকে ৬০℃ তাপমাত্রা পর্যন্ত নির্ভরশীল অর্থাৎ এটি ঋণাত্মক ২০℃ থেকে ৬০℃ আসলে এই তরলটি স্পিরিট নামেও পরিচিত এ কারণেই এটি স্পিরিট লেভেল হিসাবে পরিচিত সুতরাং এটি রঙিন এবং এছাড়াও পিছনে একটি আলোর উজ্জ্বল প্রতিফলক রাখা হয় যাতে আলোর উপস্থিতিতে পর্যবেক্ষক যেন খুব সুস্পষ্টভাবে প্রতিফলন দেখতে পান সুতরাং যখন স্পিরিট লেভেল নিয়ে কাজ করা হয় তখন একটি ছোট নীতি থাকে যখন আমরা এটি স্থানান্তরিত করব আপনি দেখতে পাচ্ছেন বুদবুদটির অবস্থানের পরিবর্তন ঘটছে এছাড়াও উল্লম্ব স্তরের দুটি ভয়েল এর অবস্থানের পরিবর্তন ঘটছে উল্লম্ব স্তরের ও পরিবর্তন ঘটছে সুতরাং এটি এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠের উপর ভিত্তি করে ক্রমাঙ্কিত করা হয় তাই প্রকৃতপক্ষে এই যন্ত্রটিই উভয় পৃষ্ঠের জন্য ক্রমাঙ্কিত করা হয়েছে সাধারণ ভাবে স্পিরিট লেভেল কেবল একটি পৃষ্ঠের ভিত্তিতে ক্রমাঙ্কিত করা হয় এবং যদি এটিই সেই পৃষ্ঠ যার সাপেক্ষে এটি ক্রমাঙ্কিত করা হয়েছে তাহলে সর্বদা এই পৃষ্ঠাটি ই ভিত্তি হিসাবে ব্যবহার করতে হবে উদাহরণ স্বরূপযদি আমাকে নীচের দিক থেকে কোনও স্তর দেখতে হয় তবে এই ক্রমাঙ্কন বা এই তলের সাপেক্ষে করতে পারবনা এইভাবে ব্যবহার করা টি খুব একটা ভালো অভ্যাস নয় যদি কোন কারণে আমাদের নিচের তলটি দেখতে হয় কারণ যেহেতু এই তলের সাপেক্ষে মাপাহচ্ছে এটিকে আমাদের উল্টো করে নিতে হবে এবং স্পিরিট লেভেল টি দেখার জন্য যে তলের সাপেক্ষে মাপা হচ্ছে সেটি যেন তলদেশকে স্পর্শ করে ঠিক আছে এটি হল ভয়েল এর নীতি আসলে ভয়েল টি সব সময় একটি সোজা নলের মতো না ও হতে পারে ভয়েল টি আকারে সামান্য উত্তল হয় সুতরাং যদি আমি আমার স্পিরিট লেভেল টি এখানে আঁকি এটি ১২ ইঞ্চি এবং ভয়েল হল এই ২টি রেখার মধ্যে দূরত্ব আপনি এখানে ২ টি দাগ দেখতে পাচ্ছেন ভয়েল এর উপর ২টি কালো রেখা আছে আপনি খুব কাছাকাছি এসে দেখলে এখানে ২টি কালো রেখা দেখতে পাবেন ঠিক আছে বুদবুদকে এই কালো রেখার মধ্যেই থাকতে হবে কোনও লম্বন ত্রুটি থাকা চলবে না সুতরাং আমাকে এটিকে ক্যামেরার সাথে খুব সমান্তরাল করে নিতে দিন ঠিক আছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে বুদবুদ ঠিক ২টি রেখার মধ্যে আছে ঠিক আছে সুতরাং লম্বন ত্রুটি র কারণে দেখে মনে হচ্ছে এটি সঠিকভাবে বসানো হয়নি ঠিক আছে যেন মনে হচ্ছে এটি সামান্য এই দিকে সরে আছে এই ভাবে কিন্তু যদি আমি এটিকে ক্যামেরার সাথে সোজাসুজি সমকোণে রাখি তাহলে এটি ঠিক ঠাক ভাবে স্পর্শ করছে এর অর্থ এই তলটি ঠিকভাবে বসানো হোক বা নাই হোক কিন্তু এটি আসলে তলদেশের সাথে সমান অথবা সমান্তরাল এই চিহ্নগুলি সাধারণত ২ থেকে ১০ মিমি অবধি হয় এখন ভয়েল টি এরকম কোনও সরল নলাকার নয় এখানে চিহ্নত করা রয়েছে এবং এখানে একটি বুদ্বুদ রয়েছে যদি আমরা এটিকে একটু কাত করি তাহলে বুদ্বুদটি এইখানে স্থির থাকতে পারবে না এটি এখানে সেখানে ঘুরে বেড়াবে সুতরাং ভয়েলের আকারটি এরকম হওয়া উচিত এটি এক ধরণের ডিম্বাকৃতি আকার হয় এবং বুদবুদটি সর্বদা স্থিতিশীল স্থান খোঁজার চেষ্টা করবে সুতরাং যখন আপনি এটিকে উপর এবং নীচে করবেন আসলে উপর এবং নীচে করতে হবে না একটু কোন কোণে কাত করলেই বুদবুদটি নিজে স্তর পরিবর্তন করবে তবে যখন এটি একটি স্তরে থাকবে বা যখন এটি সমান্তরাল হবে তখন বুদবুদ এই অবস্থানে থাকবে তবে এটি নিশ্চিত নয় যে এটি যদি সোজা করা হয় তবে এটি এখানে থাকবে নাকি এই দুটি দাগের মধ্যে চলে যাবে সুতরাং বৃহত্তর ব্যাসার্ধের অর্থ বুদবুদ আরও সহজেই চলাচল করতে পারে এবং আরও সংবেদনশীলভাবে ছোট নড়াচড়ায় সাড়া জানাতে পারে আপনি এটি নলের সাপেক্ষে নিতে পারেন আপনি জানেন এটি যদি কোনও কেন্দ্র বিন্দু হয় সুতরাং এটি একটি কেন্দ্রবিন্দু এবং এখানে এটি একটি বৃত্ত সুতরাং আমি ধরেনি এটি অন্য একটি বৃত্ত সুতরাং যত বড় এই ব্যাসার্ধ স্পিরিট লেভেলটি তত বেশি সংবেদনশীল সুতরাং আমি এখানে স্পিরিট লেভেল এর নীতি ব্যবহার করে এটি ব্যাখ্যা করতে পারি যদি আমার বুদ্বুদ টি এখানে থাকে এটি আমার বুদবুদ ঠিক আছে এটি B থেকে B' এ অবস্থান পরিবর্তন করে এবং এই অবস্থান পরিবর্তন টি হল l দূরত্বের সমান আমি ধরেনি ভয়েল এর ব্যাসার্ধটি হল R এই কোণটি হল বুদবুদের ২ টি প্রান্ত বা রেখার ২ টি প্রান্ত বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে আমি এই কোণটি α হিসাবে চিহ্নিত করব এখন কি ঘটে যখন স্পিরিট লেভেল টি এখানে ভূমির সাথে সমান্তরাল হয় সেই সময় এটি কোন নড়াচড়া করে না এবং আমি যদি কিছুটা আন্দোলন করি তবে আমাকে বলতে দিন যে এই আন্দোলনটি আসলে α এই আন্দোলনটি এই α এর সমান কারণ এই রেখা টি ভূমির সঙ্গে লম্ব সুতরাং যখনই এটি একটি α কোণে সরানো হবে বুদ্বুদ টি ও সমপরিমাণ কোণে সরে যাবে যখন আমি এটিকে কোন কোণে সরাব তখনই বুদ্বুদ টি ও ভয়েল এর কেন্দ্রের সাথে সমপরিমাণ কোণ তৈরি করবে সুতরাং এই α কোণ ও পাদদেশে তৈরি করা কোণ দুটিই সমান সুতরাং আমি যদি এটিকে কাত করে রাখি তবে এই কোণই হল সেই কোণ যাতে স্পিরিট লেভেল টি কাত করে দেওয়া হয়েছে ঠিক আছে আমি আমার পেনসিলটি স্থির রাখে আমি এটিকে সোজা করব ঠিক আছে এই কোণ α এবং এই বুদ্বুদটি ভয়েলের কেন্দ্রে যে কোণ তৈরি করে তা একই এই নীতির উপর ভিত্তি করে স্পিরিট লেভেল টি কাজ করে এবং যদি এটি l লাইন হয় এবং এটি যদি কোন অবস্থায় এর স্থান পরিবর্তন করে মনে করুন একদম শেষে এটি A থেকে A' অবস্থান পরিবর্তন করে এবং এই সময় উচ্চতা টি হল h তাহলে θ সমান l ভাজিতক R ঠিক আছে θlR hL×α lRhL বৃত্তের চাপের দৈর্ঘ্য l এখানে আসলে একটি বৃত্তচাপ বৃত্তচাপের দৈর্ঘ্য হল দৈর্ঘ্য বা ব্যাসার্ধের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা এটি সাধারণ সূত্র সুতরাং এখানে α কোণটি R দ্বারা বিভক্ত l এর সমান ঠিক আছে এই l হল চাপের দৈর্ঘ্য R হল ব্যাসার্ধ মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে h হল L গুণিতক α এর সমান এর থেকে আমরা পাই l সমান R h দ্বারা বিভক্ত বড় হাতের L সুতরাং এটি সমীকরণ ১ এবং এটি সমীকরণ ২ এই দুটি থেকে ৩ নম্বর সমীকরণটি পেয়েছি এটির সাহায্যে আমরা আমাদের স্পিরিট লেভেল এর সংবেদনশীলতা পেতে পারি সংবেদনশীলতা টি একটি দ্বিঘাত সমীকরণ এটি একটি দ্বিঘাত সমীকরণ হতে পারে ঠিক আছে সুতরাং আমরা কেবল দেখতে পারি যে এই বুদবুদটি কখন নড়ে সুতরাং আপনারা জানেন যে আমাদের একটি তার আছে যে তারটির ব্যাসার্ধ ভার্নিয়ার ক্যালিপার্স এর সাহায্যে পরিমাপ করেছেন ৪ মিমি আমার এই তারটি স্পিরিট লেভেলের শেষে রেখে দেওয়ার চেষ্টা করা যাক সুতরাং এটি একদম অন্তিম প্রান্তে রাখুন এখন আপনি বুদ্বুদের মধ্যে কোন আন্দোলন দেখতে পাচ্ছেন বুদ্বুদ কি চিহ্নটি অতিক্রম করেছে হ্যাঁ এটি পার হয়ে গেছে সুতরাং এর অর্থ হল এটিকে সরানোর জন্য এই ৪ মিমিটি বেশ বড় উচ্চতা সুতরাং সংবেদনশীলতা হল কোন বিন্দু বা কোন মুহুর্ত যে সময়ে বুদবুদ চলতে শুরু করে সুতরাং আমি যদি এটির মতো ছোট নড়াচড়া করি আমি খুব ছোট নড়াচড়া করি এটি নড়ে না এটি রেখাটি স্পর্শ করছে না সুতরাং আমি ফিলার গেজ টিও ব্যবহার করে এটি পরীক্ষা করতে পারি সুতরাং এটি ফিলার গেজ ছিল আমাদের কাছে ৫ ভাজিতক ৮০ ৫ ভাজিতক ১০০ এবং ৮০ ভাজিতক ১০০ এর মত বিভিন্ন পরিমাপ সেট ছিল সুতরাং এখানে সবথেকে সূক্ষ্ম পাতা টি হল ৫ ভাজিতক ১০০ তাই এই শেষ প্রান্তে আমাকে ৫ ভাজিত ১০০ মিমি পাতাটি রাখতে দিন আপনি কি বুদ্বুদের মধ্যে আন্দোলন খুঁজে পাচ্ছেন কোনও গতিবিধি নেই এই ৫ ভাজিত ১০০ মিমিতে এটি নড়াচড়া করে না সুতরাং এটির বেধ বাড়ানোর চেষ্টা করতে দিন সেই জন্য দৈর্ঘ্য বরাবর আমি আরো একটি পাতা রেখেছি এটি আসলে ২৫ ভাজিত ১০০ মানে ০২৫ এটি এখনও চলাচল করছে না আমি এটা খুলে ফেলব সুতরাং আমি এখানে সবথেকে মোটা পাতা রাখার চেষ্টা করব এখানে সবচেয়ে মোটা পাতা যা ৮০ ভাজিতক ১০০এর ক্রমে ৮০ ভাজিতক ১০০ হয় ০৮ ঠিক আছে এটিই মোটা পাতা আপনি কি বুদ্বুদের মধ্যে কোন নড়াচড়া দেখতে পাচ্ছেন হ্যাঁ বুদ্বুদ এটিকে স্পর্শ করেছে বা এই রেখাটিকে অতিক্রম করার চেষ্টা করছে এটি এখানে রেখাটি অতিক্রম করার চেষ্টা করছে সুতরাং এর অর্থ ০৮ গ্রহণযোগ্য নয় এবং ০২৫ হল গ্রহণযোগ্য আমাকে অন্য কিছু বাছাই করার চেষ্টা করতে দিন আমি কেবল হিট এবং ট্রায়াল পদ্ধতি করছি এবং আমাকে ০৫ বাছাই করার চেষ্টা করতে দিন এটি ০৫ ঠিক আছে আমাকে ০৫ টি ব্যবহার করতে দিন ০৫ টি গ্রহণযোগ্য নয় এটি এখানে কিছুটা আন্দোলন করছে সুতরাংএখানে আমাকে ০৩ বাছাই করার চেষ্টা করতে দিন আমার মনে হয় এটি গ্রহণযোগ্য সুতরাং ০৩ গ্রহণযোগ্য ঠিক আছে এবং ০৫ গ্রহণযোগ্য নয় আমাদের কাছে 04 মিমি র পাতা নেই সুতরাং আমরা ০৩ মিমি খুঁজে পেতে পারি এই আন্দোলনটির দৈর্ঘ্যে h আসলে আমি এটিকে উপর নীচে যে উচ্চতায় নিয়ে যাচ্ছি ঠিক আছে ০৩ মিমি গ্রহণযোগ্য এবং ০৫ মিমি গ্রহণযোগ্য নয় সুতরাং আমি গড় নিতে পারি এবং 04 মিমি পাব ঠিক আছে তাহলে h সমান ০৪ মিমি এটির দৈর্ঘ্য l হল ১২ ইঞ্চি যা সমান ৩০০ মিমি ঠিক আছে আমরা এখন α গণনা করিনি আমরা ২ নং সমীকরণ ব্যবহার করে α গণনা করতে পারি আমরা α কে h ভাজিতক L হিসাবে গণনা করতে পারি এখন এটি ৩০০ দ্বারা বিভক্ত ০৪ যা ০০০১৩৩ রেডিয়ানের সমান ঠিক আছে αhL০৪৩০০ α০০০১৩৩ রেডিয়ান সুতরাং এটি এত রেডিয়ান এবং এটি α ঠিক আছে R এর মান হল ভয়েলের বক্রতার কেন্দ্র এটি ভয়েলের বক্রতা যখন এটি কেন্দ্র বিন্দুর সাথে মিলিত হয় তখন এটি পরিবর্তিত হয় সুতরাং যদি এটি বক্ররেখার ব্যাসার্ধ এটি ভয়েল হয় তবে এটি ভয়েলের পৃষ্ঠতল এই বক্ররেখার ব্যাসার্ধ R এখানে দেওয়া আছে এটি ৩০ থেকে ১০০০০ মিমি পর্যন্ত পরিবর্তিত হয় কিছু সময় বক্ররেখা হয় না কিছু সময় এটি ১০০ মিটারেরও হতে পারে ঠিক আছে আমি এখানে এটি ১০ মিটার বসিয়েছি ঠিক আছে এটি সাধারণত এইরকম পরিবর্তিত হয় সুতরাং আমরা ০৪ মিমি নড়াচড়া করার সময় সংবেদনশীলতা গণনা করতে পারি এটি ০০০১৩৩ রেডিয়ান কোণে পরিবর্তিত করে নিয়েছি ঠিক আছে সুতরাং ১ মিমি তে ১ মিমি আন্দোলনের জন্য কোণ টি হবে ০০০১৩৩ দ্বারা বিভক্ত ০৪ এটি সমান হবে ০০০৩২ ৪ মিমি ০০০১৩৩ রেডিয়ান ১ মিমি ০০০১৩৩৪ ০০০৩২ রেডিয়ান সুতরাং এটি এই যন্ত্রের সংবেদনশীলতা হতে পারে ঠিক আছে তবে এটি সঠিক গণনা নয় এবং আমরা কেবমাত্র একটি হিট এবং ট্রায়াল পদ্ধতি করেছি সুতরাং যন্ত্রের সংবেদনশীলতা এই সম্পর্কটি ব্যবহার করে বা স্পিরিট লেভেল এর এই নীতি দ্বারা গণনা করা যেতে পারে স্পিরিট লেভেলের জন্য আরেকটি সতর্কতা বা গাইডলাইন হল যখনই আমাদের এই স্পিরিট লেভেলটি ব্যবহার করা দরকার আমরা এই দিকটি দিয়ে ও স্তরটি পরীক্ষা করতে পারি এবং বুদবুদের সেই অবস্থান পরিবর্তন হয় কিনা তা পরীক্ষা করতে আমরা এটি ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ও দেখতে পারি সুতরাং এটি আমাদের বলবে যে স্পিরিট লেভেল যন্ত্রটি সঠিকভাবে ক্রমাঙ্কন নির্ণয় করা হয়েছে কিনা এটা আর একটা জিনিস দ্বিতীয় জিনিসটি আমি আপনাকে শিখিয়েছি যে আমি সর্বদা বলেছি যদি এই তলের সাপেক্ষে পরিমাপ করা হয় তাহলে এই তলটিকে কখনো নিচের দিকে থেকে ব্যবহার করতে পারি না এটি এমন হতে হবে সুতরাং আমাদের দেখতে হবে যে এটি রেখাগুলির মধ্যে সঠিকভাবে রয়েছে সুতরাং এগুলি কিছু সাবধানতা যা অবলম্বন করা উচিত আমরা এটি রেখা শীর্ষ রেখা চিহ্নিত করতে ব্যবহার করতে পারি ঠিক আছে কখনও কখনও স্পিরিট লেভেল এ উল্লম্ব চিহ্ন এবং ভয়েল ৪৫ ডিগ্রীতে ঝুঁকে থাকে কখনও কখনও ভয়েল এখানের মত ৪৫ ডিগ্রীতেও থাকে সুতরাং এই ৪৫ ডিগ্রি কোণটি আমাদের ৪৫ ডিগ্রি কোণটি সরাসরি চিহ্নিত করতে সহায়তা করবে সুতরাং এটি স্পিরিট লেভেলের ব্যবহার যে উপকরণ গুলি নিয়ে আমরা আলোচনা করব তারমধ্যে স্পিরিট লেভেল হল একটি আলোচনা সুতরাং আমি এখানে একটি বিরতি নেব এবং আমরা পরীক্ষাগারে প্রদর্শনের পরবর্তী অংশে ফিরে আসব যেখানে আমি অন্য একটি সরঞ্জাম নিয়ে আলোচনা করব